সবাইকে অভিবাদন ইঞ্জিনিয়ারিং ড্রইং এবং কম্পিউটার গ্রাফিক্সের NPTEL অনলাইন সার্টিফিকেশন কোর্সে স্বাগতম আমরা মডিউল নম্বর 2 কনিক সেকশনের 14 নম্বর লেকচারে আছি এই লেকচারে আমরা শেষ করেছি ফোকাস ডাইরেক্ট্রিক্স পদ্ধতি কন্সেন্ত্রিক সার্কেল মেথড রেকট্যাংগল মেথড বা অবলং মেথড আজকের ক্লাসে আমরা আর্ক্ অফ দি সার্কেল মেথড সম্পর্কে শিখব আর্ক্ অফ দি সার্কেল মেথড এ একটি ইলিপস প্রধান অক্ষের সাথে পরিচিত হয় সেটি এই ক্ষেত্রে 100 mm এবং কেন্দ্রের মধ্যে দূরত্ব এখন 70 mm মত যদি এমন হয় কিভাবে একটি উপবৃত্ত নির্মাণ করবেন তাহলে আসুন আমরা এই ধাপগুলো দেখি প্রথমে আমাদের প্রধান অক্ষ AB 100 mm আঁকতে হবে এবং মধ্যবিন্দু O খুঁজে বের করতে হবে সুতরাং বিন্দু A বিন্দু B এটি 100 mm এবং 50 mm এ আমরা O সনাক্ত করতে যাচ্ছি 8 একবার এটি হয়ে গেলে কেন্দ্র সনাক্ত করুন কেন্দ্র F1 এবং F2 সনাক্ত করুন এগুলি হল F1 এবং F2 AB তে যেমন F1 O এবং O F2 প্রতিটি 35 mm প্রধান অক্ষ 100 mm এবং কেন্দ্রের মধ্যে দূরত্ব 70 mm এর মানে হল আমাদের O থেকে একটি বিভাগ চিহ্নিত করতে হবে এখানে এটি 35 ইউনিট এবং এটিও 35 ইউনিট আমাদের স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হল আমরা এই মাত্রাগুলোকে অঙ্কনের বাইরে কোথাও দেখানো হয় না আমাদের সেই লাইনগুলো প্রসারিত করে দেখাতে হবে সুতরাং একবার আমরা এই F1 কেন্দ্র F2 ফোকাস সনাক্ত করি তারপর আমরা পরবর্তী ধাপে যাব এখন আমাদেরকে 1 2 3 এর মতো পয়েন্টের উপযুক্ত সংখ্যা চিহ্নিত করতে হবে AB তে F1 এবং F2 এর মধ্যে F 1 এবং F 2 এটি সমান বা যে কোন সংখ্যক পয়েন্ট হতে পারে একটি অভিন্ন গ্রিড প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট তৃতীয় পয়েন্ট চতুর্থ পয়েন্ট হিসাবে সর্বদা সমান সংখ্যক পয়েন্ট নিয়ে যাওয়া সহজ একবার এটি F1 কেন্দ্র হিসাবে সম্পন্ন করা হলে F1 হল A থেকে 1 পর্যন্ত দূরত্বের মধ্যবিন্দু এই দূরত্বটি আমরা F1 থেকে সেই দূরত্ব দিয়ে পরিমাপ করি যার দুপাশে এমন একটি আর্ক্ তৈরি করে সুতরাং কেন্দ্রটি F1 হতে হবে কিন্তু দূরত্ব A1 A থেকে এক যাই হোক না কেন দূরত্ব AB এর উভয় পাশে উপরে এবং নীচে একটি আর্ক্ তৈরি করে এখানে ফোকাস F2 যা আমরা কেন্দ্রবিন্দু হিসেবে নিয়েছে এবং ব্যাসার্ধ B1 সুতরাং B এবং B1 পয়েন্ট দেখাতে হবে B থেকে 1 এর দূরত্বে কেন্দ্র F2 নিয়ে একটি আর্ক্ তৈরি করুন এইদিকে একইভাবে অন্যদিকে ও তৈরি করুন একবার আমরা সম্পন্ন করলে আমাদের এই বিন্দু P1 এবং P 1' হবে এগুলি F 1 এবং এটি F2 এবং এটি ও F2 এবং এটি F 1 এখন যদি আমরা দ্বিতীয় বিন্দুতে চলে যাই P2 নির্মাণের জন্য আমাদের যা করতে হবে তা হল A থেকে 2 পর্যন্ত যতটুকু দূরত্ব সেই দূরত্বটি ব্যবহার করুন কিন্তু F1 কেন্দ্র হিসাবে উভয় পাশে একটি আর্ক্ তৈরি করুন একইভাবে B থেকে 2 দূরত্ব যতই দূরত্ব F2 কেন্দ্র হিসাবে উভয় দিকে একটি আর্ক্ তৈরি করুন ছেদ বিন্দু যাই হোক না কেন আমরা P2 P2' বা P2' কে এমনভাবে ডাকি যেন A থেকে 1 দূরত্ব এবং B থেকে 1 দূরত্বের যোগফল সবসময় আমাদের প্রধান অক্ষ 70 mm হয় আসুন আমরা এই দিকে তাকাই এটি A1 এবং B1 সুতরাং যদি আমরা এই দুটি দূরত্ব যোগ করতে যাই এটি আমাদের প্রধান অক্ষ 70 mm হওয়ার কথা একইভাবে যদি আমরা A থেকে 2 দূরত্ব এবং B থেকে 2 দূরত্ব ব্যবহার করি যা A2 প্লাস B2 দূরত্ব ও 70 mm হয় এই ভাবে আমরা P2 পয়েন্ট P3 পয়েন্ট তৈরি করতে যাচ্ছি সুতরাংআমরা আমাদের উদাহরণটি ধাপে ধাপে শুরু করি প্রধান অক্ষ 100 mm আসুন আমরা এই অঙ্কন শীটটি দেখি এই অঙ্কন শীটে 100 mm চিহ্নিত করি আসুন আমরা A এবং B কে কল করি তারপর আমাদেরকে সেই কেন্দ্রটি খুঁজে বের করতে হবে যা আমরা দ্বিখন্ডক হিসেবে ব্যবহার করতে পারি অন্যথায় 50 mm আমরা এই ক্ষেত্রে ব্যবহার করতে পারি এই লাইনগুলিতে যোগ দিন এটি সেই বৃত্তের কেন্দ্র যাকে আমরা O বলতে পারি এখন আমাদের কেন্দ্র খুঁজে বের করতে হবে যা উভয় পাশে 35 mm আমরা 35 mm স্কেলে চিহ্নিত করি এই একটি কেন্দ্র অন্যটি 70 mm সুতরাং এই বিন্দুগুলিকে F1 এবং এই বিন্দু কে F2 বলতে পারি এর পরে আমাদের A থেকে 1 দূরত্ব নিতে হবে এর জন্য আমাদের ইচ্ছাকৃতভাবে সমান বিভাজন করতে হবে যাতে আমরা সমান বিভাগ গ্রহণ করতে পারি এটি 35 mm যা আমরা প্রতি 7 পয়েন্টের পরে চিহ্নিত করতে চাই সুতরাং 35 7 5s হল 35 তাই 6 7 14 21 28 একইভাবে এখানে কেউ পরবর্তী 35 42 49 ইত্যাদি করতে পারে একবার এই বিভাজনটি হয়ে গেলে আমাদের A থেকে 1 দূরত্ব পরিমাপ করতে হবে আসুন আমরা তাদের 1 2 3 4 5 6 ইত্যাদি নামে চিহ্নিত করি A থেকে 1 যাই হোক না কেন দূরত্ব এর জন্য কম্পাস ব্যবহার করতে হবে A1 F1 কে কেন্দ্র হিসাবে ব্যবহার করে B থেকে 1 পর্যন্ত উভয় পাশে একটি চাপ চিহ্ন ও আমাদের দূরত্ব খুঁজে বের করতে হবে F2 ব্যবহার করে একটি আর্ক্ তৈরি করুন সেই ছেদ বিন্দুকে P 1 P 1 P 1' P 1' বলুন এখন A থেকে 2 পয়েন্ট বাছাই করি এটি উভয় দিকে ফোকাসের চারপাশে A থেকে 2 কে কেন্দ্র করা হয় এবং তারপর B থেকে 2 যাই হোক না কেন আমরা F2 ব্যবহার করি এই বক্ররেখাটি ছেদ কড়াই যা A2 তাই এই বিন্দুটি P2 হিসেবে চিহ্নিত করুন একইভাবে F1 B এর কাছাকাছি Aথেকে 3 দূরত্বের কেন্দ্রটি ব্যবহার করুন F2 এর আশেপাশে এখন আমরা ফ্রেঞ্চ বক্ররেখা ব্যবহার করে একটি মসৃণ বক্ররেখায় যোগ দেওয়ার অবস্থানে থাকব এটি আরও ভাল হবে এবং তাই একইভাবে আমরা P3 এর মধ্য দিয়ে যাওয়া একটি লাইন তৈরির অবস্থানে থাকব এইভাবে আমরা এমন একটি বক্ররেখা তৈরি করতে পারব যা B বিন্দু এবং এই বিন্দু দিয়ে যায় যাতে আমরা ইলিপস নির্মাণের একটি অবস্থান এ থাকব এটি এই আর্ক্ অফ দি সার্কেল মেথড দ্বারা হয় এই ক্ষেত্রে আমাদের একটি প্রধান অক্ষ এর প্রয়োজন সুতরাং যদি এটি নির্মাণ লাইন হয় তবে আমাদের 100 mm দেখাতে হবে কেন্দ্রের দূরত্ব আমরা জানি সুতরাং ছোট ডাইমেনশন সবসময় ভিতরে থাকে এই স্ট্যান্ডার্ড কনভেনশন আছে যা আমরা ব্যবহার করতে যাচ্ছি নির্মাণ প্রক্রিয়া অন্ধকার না করে বরং অনেক হালকা হতে পারে সুতরাং এই 70 এবং এই 100 কেন্দ্রের মধ্যে দূরত্ব এখন আমরা একটি প্রশ্ন জিজ্ঞাসা করব কিভাবে একটি ইলিপস এর একটি স্পর্শক এবং নর্মাল আঁকা যায় উদাহরণস্বরূপ বক্ররেখার একটি অংশ যা আমরা একটি ইলিপস হিসেবে তৈরি করেছি এখন যেকোনো পয়েন্ট বেছে নিন যেখানে আমরা একটি নর্মাল বা স্পর্শক তৈরি করতে চাই উদাহরণস্বরূপ এখানে R বিন্দু নিয়েছি সুতরাং আমরা এই ইলিপস এর সাথে নর্মাল তৈরি করে যোগ করতে চাই সেই উদ্দেশ্যে আমাদের কি করতে হবে আপনি কোথায় নর্মাল বা স্পর্শক আঁকতে চান তা সিদ্ধান্ত নেওয়ার পর সেই বিন্দু R কে ফোকাস F এর সাথে সংযুক্ত করুন আমাদের এই কোণ F1 R F2 আছে এখন এই কেন্দ্রের কোথাও দূরত্বের উপর ভিত্তি করে আমরা কেবল একটি একটি আর্ক্ তৈরি করতে হবে আমাদের এটিকে দ্বিখণ্ডিত করতে হবে সুতরাং সেখান থেকে আবার একই ব্যাসার্ধ দিয়ে উভয় পাশে একটি আর্ক্ তৈরি করুন আমাদের সেই বিন্দু পর্যন্ত প্রসারিত করতে হবে এটি উভয় পক্ষের সমান কোণ করে এই বিন্দু কে প্রসারিত করতে হবে যদি আমরা সেটা করতে পারি সেটিকেই আমরা নর্মাল বলি একটি ইলিপস এর দিকে এইভাবে আমরা নির্মাণ করেছি স্পর্শক সবসময় 90° থাকে এবং R এর মধ্য দিয়ে যাওয়া মাত্র একটি বিন্দুতে স্পর্শ করবে এবং আমরা স্পর্শক তৈরির অবস্থানে থাকব যদি এখানে অন্য কোন পয়েন্ট থাকে তাহলে আমরা F1 পয়েন্টে যোগ করবো উদাহরণস্বরূপ আসুন দেখি আমরা সেখানে একটি নর্মাল নির্মাণ করতে চাই আমরা এই F1 কে সংযুক্ত করব এবং এই বিন্দুটি একইভাবে এই F 2 কে সংযুক্ত করব যদি কেউ এখানে নর্মাল নির্মাণ করতে চান কি করতে হবে এটি সম্পর্কে চিন্তা করুন যথাযথভাবে প্রধান অক্ষ বা ছোট অক্ষের উপর আপনি নর্মাল নির্মাণ করতে চান এটি কি সোজা হবে বা আমাকে F1 F2 থেকে লাইনগুলিতে যোগ দিতে হবে এবং এটিকে দ্বিখণ্ডিত করতে হবে আসুন আমরা এটি মনোযোগ দিয়ে দেখি যদি বিন্দুটি সরাসরি প্রধান অক্ষে থাকে তাহলে পদ্ধতিটি হল সেই বক্ররেখার যেকোনো বিন্দুকে দুটি কেন্দ্রের সাথে সংযুক্ত করা সুতরাং যদি আমি বিন্দু B কে F1 এর সাথে সংযুক্ত করতে যাই লাইনটি এই হবে একইভাবে এই বিন্দু আমরা F2 এর সাথে সংযোগ করতে যাচ্ছি এর মানে হল এই বিন্দুর জন্য B কে আবার সংযুক্ত করুন উভয়ই এখনও 0° বা 180° ধরনের জিনিসকে সমান বিভাজন তৈরি করছে যা একই রেখার সমন্বয়ে গঠিত এই বিন্দু দিয়ে সেই বৃত্তের নর্মাল তৈরি করা সম্ভব এবং স্পর্শক তার লম্ব হবে এখানেও একই ঘটনা ঘটবে নর্মাল হবে সেই দিকের স্পর্শক যদি আমরা সি পয়েন্ট বাছাই করি তাহলে নর্মাল হবে সেই দিকে স্পর্শক হবে অন্য দিকে এই চারটি বিন্দু A B C D বাদে অবশিষ্ট পয়েন্টগুলিতে এই নর্মাল কোণগুলি ক্রমাগত বৃদ্ধি পায় যখন আপনি 0 কোণ থেকে 90° দিকে যান সুতরাং আসুন আমরা শীটের উপর একটি স্পর্শকের নর্মাল গঠন করি অঙ্কন শীটে বক্ররেখার একটি অংশ আছে সেখানে একটি পয়েন্ট চিহ্নিত করা যাক আসুন আমরা বিবেচনা করি যে এই বিন্দু দিয়ে অঙ্কন শীটে নর্মাল নির্মাণ করতে চাই এখন পদ্ধতি হল এই F1 এর সাথে যুক্ত হওয়া সেই বিন্দুর সাথে এটি একটি নির্মাণ লাইন একইভাবে সেই নির্দিষ্ট বিন্দু দিয়ে এই F2 তে যোগ করুন এখন এই বিন্দু যা আমরা চিহ্নিত করছি এখন সেই উদ্দেশ্যে কোণ বাইসেক্টর বিভাগ ব্যবহার করুন আমাদের যা করতে হবে তা হল নির্বিচারে ব্যাসার্ধের মতো কিছু বাছাই করা এখন একই ব্যাসার্ধের সাথে এই ছেদ বিন্দুটি ব্যবহার করুন এই বক্ররেখাটি এই বিন্দুটি সনাক্ত করুন এবং এই বিন্দুটির সাথে এই বিন্দুতে যোগ দিন এটি নর্মাল M N হবে এবং স্পর্শক সবসময় এর জন্য লম্ব হবে সুতরাং আমরা স্কোয়ারের একটি সেট ব্যবহার করতে পারি এটিকে সারিবদ্ধ করুন অথবা সম্ভবত আপনার ড্রাফটার এই লম্বরেখাগুলি তৈরি করার এবং এই লাইনটি প্রসারিত করার সর্বোত্তম উপায় সুতরাং আমাদের এই স্পর্শক S T আছে আর্ক্ অফ দা সার্কেল মেথড এ এবং আমরা শিখেছি কিভাবে স্পর্শক এবং নর্মাল উভয় গঠন করতে হয় সুতরাং আজকের বক্তৃতায় আমরা আর্ক্ অফ দা সার্কেল মেথড শেষ করেছি সুতরাং ইলিপস নির্মাণের নীতিগতভাবে জনপ্রিয় পদ্ধতি হল চারটি ফোকাস ডাইরেক্ট্রিক্স পদ্ধতি একটি কন্সেন্ত্রিক সার্কেল মেথড রেকট্যাংগল মেথড এবং আর্ক্ অফ দা সার্কেল মেথড ফোকাস ডাইরেক্ট্রিক্স পদ্ধতিতে আমরা একটি ডাইরেক্ট্রিক্সের মতো কিছু জানি আমরা জানিযে eccentricity বক্ররেখার যেকোনো বিন্দুর মধ্যে দূরত্বকে সমান সংখ্যক বিভাগ দ্বারা ভাগ করে 45 ° রেখা আঁকুন এবং একে ছেদ করুন এবং এই ইলিপস টি নির্মাণ করুন কন্সেন্ত্রিক সার্কেল মেথড এ আমাদের একটি প্রধান অক্ষ ক্ষুদ্র অক্ষ এবং দুটি বৃত্ত যা আমরা আঁকছি দুটি সমকেন্দ্রিক বৃত্ত অনুভূমিক এবং উল্লম্ব অভিক্ষেপ দ্বারা সমান সংখ্যক বিভাজনে আমরা এই উপবৃত্ত নির্মাণ করব রেকট্যাংগল মেথড বা আয়তাকার পদ্ধতিতে আমাদের যা আছে তা হল প্রধান অক্ষ ছোট অক্ষ একটি আয়তক্ষেত্র কিছু ক্ষেত্রে সমান্তরালোগ্রাম এছাড়াও আমরা প্রধান অক্ষ ক্ষুদ্র অক্ষের সমান সংখ্যক বিভাজন নির্মাণ করতে ব্যবহার করব ছোট অক্ষ উপাদানগুলিকে প্রধান অক্ষ উপাদানগুলির সাথে সংযুক্ত করে সেখান থেকে যে ছেদ রেখাগুলি পাব তারপর এই ইলিপসটি তৈরি করতে পারবো আর্ক্ অফ দা সার্কেল মেথড এ আমরা দেখেছি প্রধান অক্ষ দেওয়া হয়েছে কেন্দ্রের মধ্যে দূরত্ব দেওয়া হয়েছে সুতরাং একটি নীতি ব্যবহার করে যে কোন বিন্দু যেখানে আমরা এই ইলিপস A1 এবং B1 তৈরি করতে চাই সেই নীতিটি ব্যবহার করে সর্বদা প্রধান অক্ষের দৈর্ঘ্য এবং ব্যাসার্ধ হতে হবে F1 F2 কেন্দ্রবিন্দু অনেকগুলি বক্ররেখা তাদের ছেদ করে এবং একটি ইলিপস নির্মাণ করে এই উপায়ে আমরা ইলিপস নির্মাণ করি এবং বিশেষ করে ফোকাস ডাইরেক্ট্রিক্স পদ্ধতিটি বেশ জনপ্রিয় কারণ ডাইরেক্ট্রিক্স থেকে আমরা যে দূরত্ব এবং ইকসেন্ট্রিসিটি তা জানি এর মানে হল শেষ ক্লাসে আমরা দেখেছি যে একটি ইলিপস এর ইকসেন্ট্রিসিটি 1 এর চেয়ে কম প্যারাবোলা ইকসেন্ট্রিসিটি 1 এর সমান এবং হাইপারবোলার ইকসেন্ট্রিসিটি 1 এর চেয়ে বড় এর মানে হল যদি আমরা ডাইরেক্ট্রিক্স দূরত্ব এবং ইকসেন্ট্রিসিটি জানি নীতিগতভাবে আমরা এটি নির্মাণের একটি অবস্থানে থাকব এটি ইলিপস প্যারাবোলা হাইপারবোলা হতে পারে এবং পরবর্তী ক্লাসে আমরা এই চারটি পদ্ধতি বিশেষ করে ফোকাস ডাইরেক্ট্রিক্স পদ্ধতি রেকট্যাংগল মেথড এবং প্যারাবোলা নির্মাণের স্পর্শক পদ্ধতির মতো একটি বিশেষ কেস দেখব আমরা কীভাবে নর্মাল থেকে প্যারাবোলা আঁকতে হয় তাও দেখব ধন্যবাদ